এখন আমরা দেখব যে সেপ ফাংশন গুলি দেখতে কেমন হয় এবং এরপরে আমরা তরঙ্গের সমীকরণ নিয়ে শুরু করব এবং তার দুর্বলতর রূপে অবতীর্ণ হবে এবং এটিই আমাদের FEM এর পদ্ধতি আমরা এইবার দেখব যে ম্যাক্সওয়েল এর সমীকরণ থেকে কিভাবে শুরু করা যায় এবং এটিই হবে আমাদের প্রথম সূত্র প্রথমে হবে ∇×H j ωεE ∇× E − ωμH যা আমরা আগে দেখেছি এবং এটাকে আমরা এক নম্বর পোলারাইজেশন হিসেবে ধরবো এবং পরবর্তীতে এক্ষেত্রে আমরা একইভাবে অগ্রসর হবো আমরা এখানে টি এম পোলারাইজেশন করব সারফেস ইন্টিগ্রাল এর উপরে তাই H সমান্তরাল বরাবর থাকবে Ez এবং এ থেকে আমরা খুব যথাযথভাবে 2D টি এম পোলারাইজেশন সম্বন্ধে আলোচনা করব যে H টি সমান্তরালে আছে আমি তার মান নির্ণয় করব কারণ আমি এটাকে ভেক্টর গ্রুপে প্রকাশ করতে পারবো যেখানে E একটা স্কেলার এখন আমি কি করব হ্যাঁ Hx Hy Ez এই সমীকরণকে উদাহরণ হিসেবে নেওয়া যাক তাই আগে আমরা যেটা করেছি ∇×H কারল এর সমীকরণে সেখানে আমাকে ডান হাত থেকে কিছু সরিয়ে দিতে হবে এবং সেটি হবে εr যেখানে ε ε0εr যেখানে εr হল পেসের একটি ফাংশন অতএব আমি লিখতে পারি পরবর্তী হবে আমি j কে অস্বীকার করব এবং এটি খুব সহজ হবে পরবর্তী ধাপে এটিকে যোগ করা যাতে উভয় দিকেই আমরা কারল নিতে পারি এবং সেটি নেওয়ার পর আমি এই নিম্নলিখিত সমীকরণে অবনিত হব

তাই আমি তড়িৎ ফিল্ড কে অপসারণ করব এবং আমি একটি ভেক্টর তরঙ্গ সমীকরণ পাব যেখানে H থাকবে যাতে আমি এটিকে একটি সমীকরণে লিখতে পারি এইরূপে উপরের সমীকরণটি আমার ভেক্টর তরঙ্গ সমীকরণ তাই আমাকে যেটা দেওয়া হয়েছে তা হল εr যেখানে μr হল স্পেশের একটি ফাংশন যেটি আমায় দেওয়া হয়েছে এবং আমায় একটি বস্তু ও ইন্সিডেন্ট ফিল্ড দেওয়া হয়েছে যেখানে আমায় সর্বত্র ফিল্ড এর মান নির্ণয় করতে হবে অতএব এটি একটি ভেক্টর তরঙ্গ সমীকরণ এখন যদি একটি অঞ্চল দেওয়া হয় যেখানে একটি বস্তু আছে তাহলে এটি হলো আমার εr ও μr অতএব এখানে আমাকে FEM এ কি করতে হবে আমি এই পুরো স্থানটিকে কিছু ছোট ছোট ত্রিভুজে ভেঙে দেবো তাই তরঙ্গ সমীকরণটি হল 0 তাই এটি হলো আমি যে বিষয়টি ব্যবহার করেছি 1D র ক্ষেত্রে যে অবশিষ্ট যখন আমি বাকি সব কিছুতে একদিকে নিয়ে গেছি অতএব যে উপযুক্ত সংজ্ঞাটি হবে তা হল 0 ∀ r অর্থাৎ এই তরঙ্গ সমীকরণ এর কোন সমাধান পাওয়া যাবেনা তাই আমি এটির অ্যাভারেজ নেব কিন্তু FEM বলে ওয়েটেড রেসিদুয়াল পদ্ধতি ইন্টিগ্রেট করে স্থানটির উপরে ধরা যাক একটি mth টেস্টিং ফাংশন আমি একটি ডট প্রোডাক্ট নেব কারণ একটি ভেক্টর অতএব এটি হলো সূত্র বিন্দু FEM ওয়েটেড রেসিদুয়াল পদ্ধতি কোন ডিফারেন্সিয়াল সমীকরণের জন্য আমরাদের এই ভাবেই অগ্রসর হতে হবে যেখানে অ্যাভারেজ ওয়েট নিতে হবে তাই আমাদের দেখতে হবে যে আমাদের আর কি করতে হবে যাতে আমরা এর দুর্বলতর রূপে অবতীর্ণ হতে পারি তাই আমরা আমাদের আলোচনা 2D ভেক্টর FEM এর জন্য এগিয়ে নিয়ে যাবে এবং আমাদের হাতে এখন যেটি আছে তা হল তরঙ্গ সমীকরণ আমাকে এখানে উল্লেখ করতে হবে যে আমি যখন সমীকরণটিকে নিয়েছি তখন সেখানে একটি j ছিল যেটি আমি অস্বীকার করেছি কিন্তু পরবর্তী ক্ষেত্রে তোমায় সেটা কি যোগ করতে হবে এখানে আমরা ধরে নিচ্ছি যে কোন কারেন্ট দেওয়া হয়নি কারণ তা দেওয়া থাকলে সেটি সমীকরণ দেখা যেত অতএব এই রেসিডুয়াল এর মধ্যে j থাকবে কিন্তু FEM এর পদ্ধতি একই থাকবে যেখানে আমি একটি তেস্টিং ফাংশন নেব এবং রেসিদুয়াল কে তার উপর প্রয়োগ করব এভারেজ হিসেবে এখন দেখা যাক যে দুর্বলতর রূপটি কেমন দেখতে এটা করার আগে আমাদের জানতে হবে যে আমরা কি করতে চলেছি তাই 1D র ক্ষেত্রে আমরা কি পদ্ধতি ব্যবহার করেছি এবং তা হল ইন্টিগ্রেশন বাইপার্টস এখানে একটি ডবল ডেরিভেটিভ আছে যা হলো এবং একটি ∇ আছে ∇×∇ হল ডবল ডেরিভেটিভ অংশটি কিন্তু আমরা সেটি নিয়ে অগ্রসর হতে চাই না তাই আমরা চাইব এটাকে সিঙ্গেল ডেরিভেটিভ এ পরিবর্তিত করতে তাই আমাদের ইন্টিগ্রেশন বাইপার্টস করতে হবে কিন্তু সেটি 2D তে কিন্তু এটির সাথে আমরা সেভাবে পরিচিত নই ভাই এখানে একটি খুবই সহজ ভেক্টর ক্যালকুলাস রয়েছে তাহলে এটি এইভাবে লেখা যায় মনে রাখতে হবে যে εr হল স্পেসের একটি ফাংশন তাছাড়া বিষয়টি এত গুরুত্বপূর্ণ হবে না তাই আমি লিখেছি dr কারণ আমরা এখানে একটি 2D অংক দেখছি 2 ডাইমেনশন এ উদাহরণস্বরূপ এটি dx dy dz হতে পারে এটিকে আমি লিখছি dr এবং এইখানে আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে তাই প্রথমে আমরা বামদিকের প্রথম অংশটি দেখব এবং তারপরে দ্বিতীয় অংশটি দেখব এবং তারা দেখতে যথাক্রমে হবে তাই একটি খুব সহজ উপায় আছে এগুলিকে লেখার এগুলো খুবই স্ট্যান্ডারড বিষয় ভেক্টর ক্যালকুলাশের ক্ষেত্রে এবং এরপরে আমরা এই বিষয়টিকে সংযোজন করব ইন্টিগ্রাল এর মধ্যে প্রথম অংশটিতে প্রথম অংশটিকে লেখা যাক এখানে বিস্ময়কর আর কিছুই নেই তাই আমি কি সেকেন্ড ডেরিভেটিভ থেকে মুক্তি পেয়েছি এবং প্রথম অংশটির মধ্যে কি কোন সেকেন্ড ডেরিভেটিভ আছে কিন্তু আমি যদি ইন্টিগ্রেট করি তাহলে সেটা কিভাবে করব এবং সেটা কি দেখতে কোন উপপাদ্য বা ভেক্টর ক্যালকুলাসের মতন হবে যে আমি আগেই দেখেছি এবং এইখানে একটি সারফেস ইন্টিগ্রাল করতে হবে 2D ডাইভারজেন্স উপপাদ্য দাঁড়া এই অংশটি একই রকম থাকবে কিন্তু দ্বিতীয় অংশটি যেখানে একটি ডবল ইন্টিগ্রাল আছে সেটার কি হবে লাইন ইন্টিগ্রাল ডাইভারজেন্স উপপাদ্য দ্বারা ডাইমেনশনকে কমিয়ে আনা যায় তাই যে বহিরাগত তরঙ্গ গুলি আছে তা একটি লাইন বা একটি সারফেস হবে তা নির্ভর করবে 3D ভলিউম ইন্টিগ্রাল ডাইভারজেন্স এর উপরে সমগ্র ভলিউম এর উপর 2D র ক্ষেত্রে সারফেস ইন্টিগ্রাল লাইন ইন্টিগ্রাল এ পরিবর্তিত হবে এবং কতটা ফ্লাক্স বেরোচ্ছে তা দেখতে হবে তাই ∇ এর পরিবর্তে এই সংজ্ঞা সংযোজন করা যেতে পারে তাই তাই এটি যদি হয় আমার গণনা করা স্থান Ω যেটি সমগ্র ভেতরে এবং Γ হল সেই সারফেস বা সরলরেখা তাহলে এখন কি আমি সেই ডবল ডেরিভেটিভ থেকে মুক্তি পেয়েছি কারণ প্রথম অংশটিতে সেটি আর নেই এবং দ্বিতীয়টিতে 2D ডাইভারজেন্স উপপাদ্য দ্বারা অপসারণ করতে পারব তাই আমি লিখতে পারি তাই এটা দেখে জটিল মনে হলেও এটা অতটা জটিল নয় তাই এটিকে একত্রিত করলে আমার দুর্বল রূপটা দেখতে কেমন লাগে প্রথম অংশটি একই রকম থাকবে তাই এটি হলো আমার 2D দুর্বল রূপ তাই গামা কি হবে আমার সমগ্র পরিসীমা এই মাধ্যমের বা এই ত্রিভুজের কারণ তুমি যদি সমগ্র জায়গাটিকে দেখো সেখানে কি কোন ত্রিভুজের ব্যবহার করা হয়েছে না আমি খালি একটি ছবির দাঁড়া বর্ণনা করেছি কিন্তু কোন ত্রিভুজ আসছে না কারণ আমি H কে H রূপেই দেখেছি পরে তা কি হবে না জেনেই এবং পরবর্তী ক্ষেত্রে আমি H কে ত্রিভুজের মাধ্যমে লিখতেও পারি কিন্তু ডাইভারজেন্স উপপাদ্য দ্বারা আমরা সমগ্র পরিসীমাটি পাব এরা আমাকে কোনভাবেই জোর করছে না H কে কোন ছোট স্থান বা বেসিক ফাংশন রূপে লেখার জন্য আমার এখানে তেসেলেসন নেই বরং আমরা কিছু সহজ বৈশিষ্ট্য ব্যবহার করেছি ভেক্টর ক্যালকুলাসের পুরো স্থান নিয়ে যখন আলোচনা করা হবে তখন ভেক্টর ক্যালকুলাস এর কিছু সহজ পদ্ধতির দ্বারা আমরা বেসিক তৈরি করব কারণ এই ভাবেই তোমরা জটিলতা কমিয়ে আনতে সক্ষম হবে এখানে n হবে আউটপুট আমি একটি চতুর্ভুজ এঁকেছি কিন্তু তোমরা যে কোন কিছু নিতে পারো তোমার অংকের উপর ভিত্তি করে অনেক ক্ষেত্রে স্থানটি অন্যরকমও হতে পারে আমার কাছে বাইরে একটি ত্রিভুজ আছে এবং আমার কিছু হারিয়ে যাও ধাতু ছিল যেখানে ফিল্ডের মান 0 সেই ক্ষেত্রে আলোচনা করার কোনো প্রয়োজন পড়েনি এবার আমরা যদি এই স্থানটিকে বহিষ্কার করতে চাই তাহলে আমাদের কি করতে হবে তাই এই ডাইভারজেন্স উপপাদ্য পরিবর্তিত হবে যাতে আমরা 2 লাইন ইন্টিগ্রাল পাই যার অর্থ আমরা শুধুমাত্র সবুজ এলাকাটি উপর ইন্টিগ্রেশন করছি অতএব আমি যদি এটাকে বলি Γ ও Γ′ তাহলে আমাদের ডান দিকের অংশটি এই রূপ এবং সমীকরণটি একই রকম থেকে যায় এবং এই স্থানটি গামা এই অংশটি কে বহিষ্কার করে এটা আমাদের মনে রাখতে হবে যে কোন কোন স্থানে আমরা গণনা করতে চাইনা কারণ অযথা জটিলতা বাড়িয়ে কোন লাভ হবে না তাই এটি হলো আমাদের দুর্বল রূপ এখন আমাদের একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ বাউন্ডারি কন্ডিশন সম্বন্ধে বুঝতে হবে 1D র ক্ষেত্রে আমার ডান হাতে ছিল dudx কিন্তু 2D র ক্ষেত্রে সেটি পুরোপুরি dudx ছিলনা বরং ছিল ∇× H এখন আমাকে বুঝতে হবে যে আমি এর অ্যাপ্রক্সিমেট করব কি করে এবং বিনা অংক কষে তোমায় বুঝতে হবে তুমি কি আশা করো 1D র ক্ষেত্রে আমি পেয়েছি dudx যেটিকে আমি একটি ধ্রুবক দ্বারা সংঘটিত করেছে কারণ একটি সমান্তরাল তরঙ্গ কিভাবে প্রবাহিত হবে তা নির্ভর করে বস্তুটির উপর এই তোমার কি মনে হয় যে বিষয়টি 1D থেকে 2D র জন্য খুব বিস্তর ফারাক আনবে কিন্তু এটা H এরমধ্যে লিনিয়ার হবে কিন্তু কোন ডেরিভেটিভ নয় এখানে একগুচ্ছ লিনিয়ার সমীকরণ থাকবে H এর মধ্যে এবং এই অনুসন্ধানটি খুবই যথাযথ হবে দেরিভেশন করা লাগে যাতে তুমি বুঝতে পারো যে তোমার ধারণা ও অংক একে অপরের সাথে মিলছে